আপনি বিভিন্ন প্রদর্শিত পরীক্ষাগুলি দেখেছেন যা এখনও অবধি আমরা আলোচনা করেছি উদাহরণস্বরূপ আপনি একটি আলো চালু বা বন্ধ করতে পারেন আপনি একটি এলইডি ব্যবহার করে আপনি কিছু তথ্য বাইরে আউটপুট হিসাবে দিতে পারেন এখন এই বক্তৃতায় আমরা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে কেন গুরুত্বপূর্ণ তা বিবেচনা করব এই বক্তৃতায় আমরা বিশেষত ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম এর কথা বলব আমি এখানে আপনাকে বলি যে ধরুন আমি একটি মাইক্রোকন্ট্রোলার করছি আমাকে গরম লাগলে এটি বন্ধ করে দিচ্ছি যদি আমার আবার ঠান্ডা লাগে তবে আমি এটি চালু করি তবে ধরুন আমি এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে চাই আমি আমার সিস্টেমটি এমনভাবে ডিজাইন করতে চাই যে যখনই তাপমাত্রা একটি নির্দিষ্ট স্তরের নীচে নেমে আসে ধরুন 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমার হিটারটি চালু হবে যদি এটি তার উপরে থাকে তবে বন্ধ হবে তবে সেই প্রক্রিয়াটির জন্য সেখানে একটি প্রতিক্রিয়া থাকতে হবে আমি কেবল আমার হিটারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়াই যথেষ্ট নয় আমার বর্তমান তাপমাত্রার মানও পড়তে সক্ষম হওয়া উচিত আমার তাপমাত্রা কম বা উচ্চতর কিনা তা স্বয়ংক্রিয়ভাবে আমার জানা উচিত এটি চিত্রের মধ্যে আসা একটি লুপ কন্ট্রোল সিস্টেমের ধারণা আমরা যা বলছি তা হল আমি এখনই যেটা সম্পর্কে বললাম সেরকম অনেক এমবেডেড সিস্টেম অ্যাপ্লিকেশন গুলি তাপমাত্রা আর্দ্রতা হিসাবে গ্রহণ করেছি এটি যে কোনও কিছু হতে পারে এখন আপনি যে মান পেয়েছেন তার উপর নির্ভর করে আপনি একটি সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারেন এটি গ্রহণযোগ্য সীমাতে বজায় রাখতে যেমন বলা যাক তাপমাত্রার জন্য আপনি বলতে পারেন যে আমার গ্রহণযোগ্য সীমা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস যদি আপনি দেখতে পান যে তাপমাত্রা এর নিচে নেমে যাচ্ছে আপনার হিটারটি চালু করা উচিত যদি আপনি দেখতে পান যে তাপমাত্রা এর উপরে যাচ্ছে যদি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে তবে আপনার এটি চালু করা উচিত আমি এটি সেন্সিং এবং প্রতিক্রিয়া ধারণা সম্পর্কে বলছি আপনি ভাবতে পারেন এমন অনেকগুলি অ্যাপ্লিকেশন থাকতে পারে ঘরের বা একটি ওভেনের তাপমাত্রা মোটরের গতি ইত্যাদি এগুলি কন্ট্রোল সিস্টেম পাঠাতে পারেন আমাদের এখানে বলা যাক এই সীমার মধ্যে তাপমাত্রা বজায় রাখতে আপনাকে সেই অনুযায়ী হিটার নিয়ন্ত্রণ পাঠাতে হবে এটি হল প্রাথমিক ধারণা আসুন আমরা একটি সাধারণ ক্লোজড লুপ বজায় রাখতে চাই তাপমাত্রার জন্য আমরা বলি এটি 25 ডিগ্রি সেলসিয়াস এবং আউটপুট থেকে আমরা বলতে পারি যে আমরা যে ঘরে বসে আছি সেখানে একটি প্রতিক্রিয়া পথ থাকবে তার মানে কিছু সেন্সর থাকবে যা তাপমাত্রাটি পড়বে এবং এটি কিছু প্রতিক্রিয়ার মান ফেরত পাঠাবে একটি তুলনাকারী বা কম্পারেটর থাকার সামগ্রিক উদ্দেশ্য আসুন চিত্রটি আরও কিছুটা প্রসারিত করা যাক আসুন আমরা এখানে লক্ষ্যটি নিয়ে কথা বলি আমরা এটিকে সেট পয়েন্ট বলছি একই জিনিসকে আমরা একটি স্তর নির্ধারণ করছি যেখানে ফিজিক্যাল প্যারামিটারের মান বজায় রাখতে আমরা কোনও সেন্সরের মাধ্যমে পাওয়া আউটপুটটি পরিমাপ করছি আসুন আমি বলতে পারি যে আমার সেট পয়েন্টটি S আমার পরিমাপ করা মানটি M ত্রুটি বা নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা যায় সুতরাং এখানে আমার সিস্টেমটি আমার হিটার বা এসি মেশিন বা যা কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এটি একটি মাইক্রোকন্ট্রোলার যা নিয়ন্ত্রণকারী প্রক্রিয়া হিসাবে কাজ করবে যা একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নেবে কীভাবে কন্ট্রোল সিগন্যাল এর ভূমিকা আসে কন্ট্রোলারের বিভিন্ন বিকল্প নকশা থাকতে পারে আমরা ভাবতে পারি প্রথমে কিছু উদাহরণ দেখি এটি রুম হিটারের খুব সাধারণ উদাহরণ মনে করুন আমার কাছে একটি রুম হিটার রয়েছে যেখানে আমি প্রয়োজনীয় তাপমাত্রা নির্ধারণ করেছি এখানে আমি ধরে নিচ্ছি যে আমি এমন জায়গায় আছি যা বেশ শীতল এর অর্থ আপনি যদি এমন কোনও জায়গায় থাকেন যা গরম থাকে তবে আপনি এই উদাহরণটির প্রশংসা করতে পারবেন না ধরুন যে আমি খুব শীতকাল এমন একটি জায়গায় অবস্থান করছি সুতরাং আমার একটি রুম হিটার দরকার প্রতিক্রিয়া পথে একটি তাপমাত্রা সেন্সর থাকবে প্রকৃত তাপমাত্রা সংবেদন করা হবে তুলনাকারী প্রতিক্রিয়া পথে একটি স্পিড সেন্সর থাকবে এটি কোনভাবে গতিটি সংবেদন করবে পার্থক্যের উপর নির্ভর করে কন্ট্রোলার মোটর টিকে চালিত করার জন্য বিদ্যুৎ সরবরাহ সক্রিয় করবে যাতে গতি বজায় থাকে কন্ট্রোলার টি চালু বা বন্ধ করব যেমনটি আমি বলেছি এটি সাধারণতম নিয়ন্ত্রক সৃষ্টি করতে পারে কীভাবে আপনি এই চিত্রটি ডানদিকে দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখচিত্র দেখছি তা হল তাপমাত্রা বনাম সময় লেখচিত্র ধরুন আমি যে ঘরে বসে আছি আমি তাপমাত্রাটি পরিমাপ করছি এবং আমার একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে মনে করুন 27 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা 27 এর কম হয় এটি আমার কন্ট্রোল আউটপুট হিটার চালু আছে সুতরাং তাপমাত্রা আস্তে আস্তে উপরে উঠবে এখন এই সেট স্তরটি অতিক্রম করার সাথে সাথেই আমি হিটারটি বন্ধ করে দিই এখন আপনি দেখুন আমরা হিটারটি বন্ধ করার সাথে সাথেই তাপমাত্রা হঠাৎ হ্রাস করতে শুরু করে না কারণ হিটারটি ইতিমধ্যে জ্বলজ্বল করছে সুতরাং তাপমাত্রা কিছু সময়ের জন্য এখনও বাড়বে তবে এরপরে এটি আরও বৃদ্ধি পাওয়া বন্ধ করবে সুতরাং এখানে এর মতো একটি ওভারশুট থাকবে উপর নীচে উপর নীচে এটি চলতে থাকবে এমন নয় যে এটি একটি নির্দিষ্ট স্তরে খুব স্থিতিশীল থাকবে এটি 26 28 26 28 এরকম কিছু ঘটবে রুম হিটিংয়ের ব্যবহার করতে পারবেন না আপনার কাছে এমন কিছু থাকতে হবে যা কিছুটা পরিশীলিত নামক কিছু ব্যবহার করতে পারি এটি কি করে এখানে আমার কন্ট্রোলার ডিজিটাল সিগন্যাল অর্জন করে আবার সেই একই চিত্রটি দেখছি যদি আপনার ত্রুটি প্রেরণ করছেন না স্তরটি সেখানে যাই হোক না আপনি সেটি ছেড়ে দিন এটি এইভাবে কাজ করে এখন অন অফ এখনও যেমন রয়েছে তেমন উপরে যেতে পারে এবং এটি আবারও নামতে পারে এই ধরণের ওভারশুটিং এখনও থাকবে কারণ দেখুন আপনি এখনও একটি নিয়ন্ত্রণ সংকেত প্রেরণ করছেন যা প্যারামিটারটির মান এক উপায়ে পরিবর্তন করবে এবং আপনি তাত্ক্ষণিকভাবে এটি বন্ধ করতে পারবেন না এটির জন্য কিছুটা সময় লাগবে এবং কিছুটা ওভারশুট হবে সুতরাং আপনি পরবর্তী পদক্ষেপে যা করবেন তা হল আপনি এটিতে আরও একটি ফ্লেবর যুক্ত করুন কারণ আমি উল্লেখ করেছি যে সমানুপাতিক নিয়ামক এ ওভারশুট করার সমস্যা ছিল

ডেরাইভেটিভ না হয়

এখানে আপনি যে নিয়ন্ত্রণ সংকেতকে আরও বেশি গুরুত্ব দেবেন ওভারশুট কে হ্রাস করুন যাতে ওভারশুট কম হয় তবে একটা জিনিস হল এই PD কন্ট্রোলারগুলি P কন্ট্রোলারের চেয়ে ধীরগুলি সময়ের সাথে সাথে জমা হতে থাকে আমরা যদি অল্প পরিমাণে ত্রুটির জন্য অনুমতি দিই তবে এই ত্রুটিগুলি যুক্ত হতে থাকবে

এটিই PID কন্ট্রোলার তৈরি করুন এখন আবার আমি আপনাকে বলেছিলাম যে এটি কম বেশি করা সবচেয়ে কঠিন তবে আপনি একবার এটি কমবেশি করার পরে এটি সবার মধ্যে সেরা পারফরম্যান্স দেবে PID কন্ট্রোলার এই অর্থে এবং এমবেডেড সিস্টেম অ্যাপ্লিকেশনগুলিতে PD কন্ট্রোল বা PID কন্ট্রোল রাখতে পারেন যেখানে আউটপুটটিতে ত্রুটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যেতে পারে না টেবিলটি পার্থক্যগুলির সংক্ষিপ্তসার প্রকাশ করে তবে এই সমস্ত জিনিসগুলির সত্যই প্রয়োজন নেই আপনি কোনও প্রয়োগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে প্যারামিটার সম্পর্কে আপনাকে আরও ভালভাবে বুঝতে হবে এবং তারপরে আপনি নিয়ন্ত্রণের উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে পারেন সরলতার জন্য আমরা যে পরীক্ষাগুলি প্রদর্শিত করব সেগুলিতে আমরা অন অফ এর সাথে কিছুই করার নেই এটির সাথে আমরা এই বক্তৃতাটির শেষে এসেছি যেখানে আমরা কন্ট্রোল সিস্টেমগুলি সম্পর্কে বিশেষত ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম উপায় নিয়ে আলোচনা করেছি ধন্যবাদ